নমস্কার আমি আইআইটি কানপুরের প্রফেসর জয়ন্ত চ্যাটার্জি এবং আমরা এর আগে অনেকগুলিঅধিবেশনআজকের বিশ্বেসার্ভিস ম্যানেজমেন্ট এবং তার সাথে জড়িত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি এটি আমাদের চতুর্থ সপ্তাহ এবং এটি চতুর্থ সপ্তাহের প্রথম সেশন আপনাদের মনে আছে নিশ্চয় গত কয়েকটা সেশনে আমরা value তৈরির প্রক্রিয়াতে গ্রাহককে কো অপটিং করে কো ক্রিয়েশন মাধ্যমে নতুন পরিষেবা মূল্য তৈরি সম্পর্কে আলোচনা করেছিলাম সুতরাং আমরা নতুন পরিষেবা তৈরির আলোচনা করেছিলাম যেমন আপনার যদি মনে থাকে আমরা সেই শহুরে ভার্টিকাল বাগান পরিষেবা বা আবর্জনা থেকে গহনা একটি পরিষেবা স্তরের উন্নতি করা ময়লা সংগ্রহকারী দের আয় বাড়ানো সম্পর্কে আলোচনা করেছিলাম এই সেশনে এবং পরবর্তী সেশনগুলিতে আমরা প্রক্রিয়া এবং ক্রিয়াকলাপের ক্ষেত্রে আরও নতুন পরিষেবা তৈরির দিকে নজর দেব সুতরাং আগে আমরা ধারণাগত স্তরে কৌশলগত স্তরে আলোচনা করতাম এখন আমরা অপারেশনাল স্তরে নতুন পরিষেবা তৈরি নিয়ে আলোচনা করব নতুন পরিষেবা তৈরি করতে হলে গভীরতর অপারেশনাল বিষয়গুলির বিস্তারিত আলোচনা করা দরকার যেমন কর্মী স্থাপনা কর্মসংস্থান আকার সুবিধার জন্য অবস্থান পারিকাঠামো ইত্যাদি তবে এই দুটি অধিবেশনে আমরা প্রবাহ এবং প্রক্রিয়া ব্লু প্রিন্ট গুলির উপর ফোকাস করব বিদ্যমান ব্লু প্রিন্ট কে অধ্যয়ন করে কিভাবে নতুন পরিষেবা তৈরি করা যায় সুতরাং আমরা ইতিমধ্যে দেখেছি যে সার্ভিস সিস্টেমগুলিতে সরঞ্জাম প্রযুক্তি মানবসম্পদ ইত্যাদি ঠিকানা গুলিতে মোতায়েন থাকবে সেখানে পণ্য পরিষেবাদি সম্পর্কিত কিছু সামগ্রী জমা থাকবে এবং এই সব ব্লকগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকবে ধাপে ধাপে ইন্তেরাকশন করে আপনাদের লক্ষ্য করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যা শেষ অধিবেশন থেকে একটি ধারাবাহিকতা হিসাবে আসছে তা হল গ্রাহক এখন কেবল জিনিস গ্রহণ করার জন্যে নয় গ্রাহক এখন কোন জিনিষ তৈরির সঙ্গেও যুক্ত থাকবে সুতরাং গ্রাহকরা ইনপুট দিচ্ছে যেমন ডিজাইনাররা ইনপুট দিচ্ছে সরবরাহকারীরা ইনপুট দিচ্ছে আর R D লোকেরা ইনপুট দিচ্ছে গ্রাহকরা সৃজনশীল দিকে ইনপুট দিচ্ছে এবং তারপর এই ব্লকগুলির ধাপে ধাপে মতামত আদান প্রদানেরমাধ্যমে তৈরী সামগ্রীগ্রাহক গ্রহণ করছে সুতরাং এই চিত্রটি সম্পূর্ণ করার জন্য এটি সামগ্রিক পরিষেবা বিতরণ প্রক্রিয়া যা গ্রাহকের সাথে শুরু হয় এবং গ্রাহকের সাথে শেষ হয় আমরা এর আগেও আলোচনা করেছি আমরা সাধারণত যখন এই পরিষেবাটির ব্লু প্রিন্টের দিকে লক্ষ্য করি তখন আমরা এটি দুটি পর্যায়ে বিভক্ত করি সামনের দিকটিকে সামনের স্তর বলা হয় অন্যটি বাড়ির পিছনের ভাগ সুতরাং গ্রাহক আসেন গ্রাহকদের প্রবেশ কোনও প্রকারের বিলম্ব অভ্যর্থনা টেবিলে হতে পারে টেবিল বুকিং সিস্টেম হতে পারে এটি টিকিট বুকিংয়ের ব্যবস্থা হতে পারে যাই হোক না কেন এবং তারপরে গ্রাহক এই ধাপগুলি অতিক্রম করে এবং গ্রাহক প্রস্থান করে পরিষেবার মাধ্যমে প্রক্রিয়া প্রবাহকে দেখার এটি ঐতিহ্যগত উপায় এই সাধারণ চিত্রটি থেকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যেতে পারে এটি আপনারা আগেও দেখেছেন যা কোনও রেস্তোঁরা পরিষেবার ব্লু প্রিন্ট সেখানে আমরা যে পরিষ্কার দৃশ্যমানতা লাইনটি দেখব সেটা হচ্ছে গ্রাহকরা বিভিন্ন স্থানে প্রবেশ করবে তারপরে তারা অর্ডার করবে গ্রাহকরা খাবার গ্রহণ করবে এবং অবশেষে তারা প্রস্থান করবে এবং এদের মাঝখানে থেকে অথবা পিছনের ভাগ থেকে এই পরিষেবার লাইনকে সহায়তা করছে নানান পরিষেবার ব্লক যেমন রান্নাঘর অ্যাকাউন্টিং কম্পিউটার সিস্টেম এয়ার কন্ডিশন সিস্টেমএই সবগুলোই পিছনে থাকা খুবই দরকারী যাতে সামনের ভাগে আমরা খুব ভালো অভিজ্ঞতা তৈরি করতে পারি এবং এই দুই ভাগের কাজ সমন্বিত হতে হবে আগে যখন আমরা সার্ভাকশন সিস্টেম বা পণ্য পরিষেবা ইন্টিগ্রাল সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি আমরা এই ব্লু প্রিন্ট দেখছিলাম তবে আজ আমি যা হাইলাইট করার চেষ্টা করছি তা হল আপনাদের এই জাতীয় কয়েকটি টেমপ্লেট সরবরাহ করা আপনারা এই দুটি সেশনের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাবে কোন একটি পরিষেবা অধ্যয়ন করে সেগুলির থেকে আপনারা একটি সাধারণ ব্লু প্রিন্ট বিকাশ করতে পারেন সুতরাং আমি আপনাকে আরও একটি বিশদ বিবরণ টেমপ্লেট সরবরাহ করছি যা আরও জটিল blue print বিকাশের জন্য উপযুক্ত এবং আপনি ব্যবহার করতে পারেন আপনি এই টেম্পলেটটির একটি মুদ্রণ নিতে পারেন এবং ফোরামে আপলোড করার জন্য আপনার কার্যভারের জন্য এটি ব্যবহার করতে পারেন এই কোর্সটিকে সর্বোত্তম করে তোলার জন্য আপনাদের সকলের ব্যাপক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল আমার সাথে কথা বলা এবং আপনার নোট গ্রহণ করা বা বক্তৃতা ডাউনলোড করা এবং এটি বার বার দেখা মোটেই সন্তোষজনক হবে না আমরা তখন সেই পুরানো দৃষ্টান্তে থাকব যেখানে আমি মঞ্চে ঋষির মতো আচরণ করব আমি আপনাদের পরিষেবা পরিচালনার জ্ঞানের সহ সহযোগী হওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই আপনাদের সূক্ষ্মদৃষ্টি আপনাদের অভিজ্ঞতাগুলি আপনাদের পর্যবেক্ষণগুলি একে অপরকে সমৃদ্ধ করতে পারে এবং আমি আপনাদের সকলের কাছ থেকে শিখতে পারি তাই আমি আপনাদের সবাইকে আমাদের ফোরামকে প্রাণবন্ত করে তোলার জন্যে আহ্বান জানাচ্ছি কিছু দারুণ উপাদান সরবরাহ করার জন্য আমি ইতিমধ্যেই আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সরবরাহ করা কিছু উচ্চমানের ইনপুট আমি ভবিষ্যতে আমার বক্তৃতাগুলিতে দেখাবো তবে আমি চাই আপনাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন এবং সে কারণেই আমি এই টেমপ্লেটগুলি সরবরাহ করছি সুতরাং যাতে আপনার পক্ষে কল্পনা করা সহজ হয়ে যায় এবং এই জাতীয় আরও ভাল ভাল বিশদ ব্লু প্রিন্ট বিকাশ করতে পারেন এখন blue print প্রক্রিয়াটি কেবল সুস্পষ্ট বিতরণ এবং সুস্পষ্ট সহায়কগুলিকে বা আমরা যাকে উন্নতকরণ এবং পরিপূরক পরিষেবাগুলি বলি তার উপর দৃষ্টি নিবদ্ধ করে মূল পরিষেবাটি হচ্ছে খাদ্য এবং পানীয়ের সরবরাহ আমরা সেই পরিষেবার ফুলের সেই মডেলটি নিয়ে আলোচনা করেছি সুতরাং মূলটি হল খাদ্য এবং পানীয় পরিষেবা এবং এর চারপাশে আছে এই সমস্ত যেমন মেনু বিল স্টুয়ার্ডের সাথে পরামর্শ এই সবগুলি সাহায্য করে পরিসেবা বৃদ্ধি তৈরী করতে এবং পরিপূরক সুবিধাজনক পরিষেবাগুলি সৃষ্টি করতে তবে আমাদের কিছুটা পিছন থেকে শুরু করতে হবে আমরা আসলে এই দুটি ব্লকের দিকে আগে দেখছি আমার পয়েন্টারটি চিহ্নিত করুন আগের সপ্তাহে আমরা পরিষেবা ধারণা প্রজন্ম এবং নতুন পরিষেবা ধারণা প্রজন্মের ক্ষেত্রে গ্রাহকের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি তবে পরিষেবা কৌশল এবং পরিষেবা ধারণার পারস্পরিক সম্পর্ক কিছু একটা আসুন এখানে সংক্ষেপে পর্যালোচনা করি সুতরাং পরিষেবা ধারণাটি সঠিক মানদণ্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ করে যা গ্রাহককে সন্তুষ্ট করবে পরবর্তী সময়ে যখন আমরা গ্রাহক সন্তুষ্টি মডেলগুলি দেখব তখন আমরা পরিষেবা ধারণাগুলির মূল উপাদানগুলি দেখব পরিষেবা সামগ্রীর দ্বারা সাধারণত যা বোঝায় তা হল বিভিন্ন পরিষেবা ব্লকের মেনু যা দেওয়া হচ্ছে এবং পরিষেবা শৈলী বোঝায় যে ভাবে এটি সরবরাহ করা হবে যাইহোক এগুলি এমন সমস্ত পরিভাষা যা আপনি সহজেই অনুসন্ধান এবং আরও অনেক বেশি ডেটা পেতে পারেন অতএব পরিষেবা ধারণা হল এই চারটি অংশ অপারেশন অভিজ্ঞতা ফলাফল এবং পরিষেবার ভ্যালুর সমন্বয় পরিষেবা কনটেন্ট বলতে বোঝায় সেই ধাপগুলো যেগুলো আপনারা অনুসরণ করবেন পরিষেবা প্রবাহে গ্রাহককে সন্তুষ্ট রাখার জন্য যেখানে পরিষেবা প্রদানকারীরা সিদ্ধান্ত নিতে পারে সুতরাং এগুলি হল স্পর্শ বা টাচ পয়েন্টগুলি যা আমরা আগে উল্লেখ করেছি যা পরিষেবা কর্মীদের জন্য বিবেচনার জায়গা সিদ্ধান্ত নেওয়ার জায়গা সুতরাং আপনাদের সিস্টেমটি আপনাদের কর্মচারীদের ক্ষমতাপ্রদান করবে যাতে সেই স্পর্শ পয়েন্টগুলিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং কখনও কখনও এই পয়েন্টগুলিই সেই পয়েন্ট যেখানে গ্রাহককে অপেক্ষা করতে হতে পারে এখন এইভাবে আপনি কোনও বর্তমান পরিষেবাটি বুঝবেন এটি কীভাবে কাঠামোগত হয় এবং এর উপাদান গুলি এখন নতুন পরিষেবার উত্স হতে পারে যা পরিষেবা শিল্পের ক্ষেত্রে আনসফ ম্যাট্রিক্স গ্রহণ করে ভালভাবে ব্যাখ্যা করা যেতে পারে ইগর আনসফ এটিকে খুব সহজ তবে খুব দরকারী 2 বাই 2 ম্যাট্রিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং আমরা একে তথাকথিত আই এস এনএস এবং ইসি এনসি বলে থাকি এটি হল পরিষেবা শিল্প আনসফ ইগর আনসফ মূল ম্যাট্রিক্স বিদ্যমান পরিষেবা আই এস নতুন পরিষেবার এন এস বিদ্যমান গ্রাহক নতুন ক্রেতাই সি এন সি বলেছেন সুতরাং সমস্ত ব্যবসা ই কোনো না কোনো একটা সময় এই চার অংশের মধ্যে রয়েছে বর্তমান পরিষেবা বর্তমান গ্রাহকদের কাছে দেওয়া হচ্ছে সুতরাং এই তিনটি ট্র্যাজেকজরিতে নতুন পরিষেবা তৈরি করা যেতে পারে বর্তমান পরিষেবা নতুন গ্রাহকদের জন্য অথবা নতুন পরিষেবা বর্তমান গ্রাহকদের জন্য কিংবা নতুন পরিষেবা নতুন গ্রাহকদের জন্য সুতরাং বর্তমান গ্রাহকের জন্য নতুন পরিষেবা এবং নতুন গ্রাহকের কাছে বর্তমান পরিষেবা নতুন গ্রাহকের কাছে বর্তমান পরিষেবা অর্থ কোনও সংস্থা রাশিয়া বা ইউরোপে মোবাইল ফোন অপারেটর পরিচালনা করছে এবং তারা ভারতে আসে এটি একই মোবাইল ফোন পরিষেবা তারা তাদের সমস্ত সক্ষমতা নিয়ে আসে তারা জানে তাদের কাঠামো প্রযুক্তি সেই সমস্ত পরিষেবা ব্লক যা আপনার ব্লু প্রিন্টে ধরা পড়তে পারে যা আমরা আলোচনা করছিলাম এবং এটি ভারতে নতুন গ্রাহকদের জন্য স্থাপন করা বা আপনি ভারতে বিদ্যমান গ্রাহকের জন্য একটি নতুন পরিষেবা আনতে পারেন সুতরাং ভারতে ইতিমধ্যে একটি মোবাইল ফোন সংস্থা রয়েছে এবং তারা এখন 5G নেটওয়ার্কে স্ট্রিমিং লাইভ ভিডিও আনতে পারে যেখানে আপনি আপনার হ্যান্ডেল ডিভাইস এ রিয়েল টাইম ভাল গতি ভাল স্পষ্টতা এবং খুব যুক্তিসঙ্গত দামে বেশ আরামদায়ক একটি সম্পূর্ণ চলচ্চিত্র দেখতে পারবেন এটি বর্তমান গ্রাহকের জন্য একটি নতুন পরিষেবা সাধারণত যখন আমরা নতুন পরিষেবা সম্পর্কে কথা বলি এটি বর্তমান গ্রাহকদের জন্য নতুন হতে পারে সুতরাং এটি কোনও প্রযুক্তিগত বা প্রক্রিয়া বর্ধিত অফারের মতোই বা এটি পরিষেবা অনুসারে নতুন প্রযুক্তির বিকাশের খুব বেশি আলাদা নাও হতে পারে তবে এটি বলে যে বাজার উন্নয়ন ক্রিয়াকলাপ পরিষেবা বাজারের উন্নয়ন ক্রিয়াকলাপ অবশ্যই খুব চ্যালেঞ্জিং অঞ্চলটি হল নতুন গ্রাহকদের জন্য নতুন পরিষেবা নতুন গ্রাহকদের জন্য নতুন পরিষেবা বা বর্তমান গ্রাহকের জন্য নতুন পরিষেবা দেওয়ার প্রয়োজনীয়তা অনুপ্রাণিত হতে পারে মানবজাতির এমন প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে যা আজকের দিনে যথাযথভাবে মেটানো হয়নি সুতরাং এই প্রয়োজন ভিত্তিক সুযোগটির উপলব্ধি করেনতুন পরিষেবা বিকাশের সূচনা হয় কখনও কখনও বেঁচে থাকার জন্যে সৃষ্ট সামাজিক চাহিদা এবং জনসংখ্যা বৃদ্ধির জন্যে বেড়ে যাওয়া সামাজিক চাহিদা বৃদ্ধিযা আজকের দিনে সম্পূর্ণভাবে মেটানো যায়নি সুতরাং নতুন পরিষেবা বিকাশ চক্রটি কিছুটা এর মতো দেখতে হবে আমরা পরবর্তী অধিবেশনে এর আরও বিশদ বিবরণ জানব তবে আপনি এখন এই সম্পূর্ণ ছবিটিকে একটি কম্পোজিট সিস্টেমের পদ্ধতির হিসাবে দেখতে পারেন এবং এটি নিয়ে ভাবতে পারেন আগামীকাল একই চিত্র থেকে হয়ত শুরু হতে পারে আমাদের আলোচনা